নমস্কার শেষ বক্ত্যব্যে আমরা সিরিজ RLC সার্কিট এবং সমান্তরাল RLC সার্কিটের স্টেপ প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে যখন এই জাতীয় সার্কিটগুলি সমাধান করি তখন সমাধানের সমীকরণ হিসাবে আমরা দ্বিতীয় ক্রমের ডিফারেনশিয়াল সমীকরণ পাই সার্কিট আরও জটিল হলে কখনও কখনও এই জাতীয় সমীকরণগুলি সমাধান করা কঠিন সুতরাং আমরা অন্য কৌশল বোঝার চেষ্টা করব যা হল ল্যাপলাস ট্রান্সফর্ম যা বোঝা সহজ এবং আমরা যখন এই ধরণের সার্কিটগুলিতে ল্যাপলাস ট্রান্সফর্ম প্রয়োগ করি তখন প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম সার্কিট সমাধান করা আরও সহজ সুতরাং বিশদে যাওয়ার আগে প্রথমে ল্যাপলাস রূপান্তর কী তা বোঝার চেষ্টা করি এই মডিউলে আমরা ল্যাপলাস ট্রান্সফর্মের সাথে পরিচয় করে নেব এবং এটি সাইনোসয়েডাল বা সম্ভবত নন সাইনোসয়েডাল ইনপুটগুলির সাথে সার্কিট বিশ্লেষণের জন্য খুব শক্তিশালী একটি সরঞ্জাম এখন ল্যাপলাস ট্রান্সফর্মটি সার্কিটকে সময় ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে রূপান্তর করতে এবং সমাধান বের করতে এটা ব্যবহার হয় সুতরাং আপনি যখন ল্যাপলাস রূপান্তর ব্যবহার করবেন আপনি প্রথমে সার্কিটকে সময় ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে রূপান্তর করবেন সমীকরণের সমাধান পাবেন এবং তারপরে আবার বিপরীত ল্যাপলাস রূপান্তরটি প্রয়োগ করলে আবার সময় ডোমেনে পরিবর্তিত হবে এখন ফেজর বিশ্লেষণের চেয়ে ল্যাপলাস ট্রান্সফর্মটি বিভিন্ন ধরণের ইনপুটে প্রয়োগ করা যেতে পারে সুতরাং প্রাথমিক বক্তব্যগুলিতে আমরা আলোচনা করেছি ফেজর কী এবং কীভাবে আমরা ফেজর বিশ্লেষণের সাহায্যে সার্কিটটি সমাধান করব তবে ফেজর বিশ্লেষণের নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে কারণ এটি খুব বিস্তৃত ইনপুটে প্রয়োগ করা যায় না তাই এই জাতীয় সার্কিটগুলি সমাধান করার ক্ষেত্রে ফেজর বিশ্লেষণের চেয়ে ল্যাপলাস রূপান্তরটি সহজ এবং আরও শক্তিশালী সুতরাং এটি প্রাথমিক অবস্থার সাথে জড়িত সার্কিট সমস্যাগুলি সমাধান করার একটি সহজ উপায় কারণ এটি ডিফারেনশিয়াল সমীকরণের পরিবর্তে বীজগাণিতিক সমীকরণের সাথে কাজ করে সুতরাং যখন আমরা RLC সার্কিটগুলি নিয়ে আলোচনা করছিলাম আমরা দেখেছিলাম যে এখানে ডিফারেনশিয়াল সমীকরণগুলি এসেছে এবং আমরা সেই ডিফারেনশনাল সমীকরণটি সমাধান করার চেষ্টা করছি যখন আমরা বীজগাণিতিক সমীকরণের সাথে তুলনা করি তখন ডিফারেনশিয়াল সমীকরণের সমাধানটি কিছুটা জটিল হয়ে যায় বীজগণিত সমীকরণগুলি সমাধান করা সহজ ল্যাপলাস রূপান্তর ব্যবহারের সুবিধা হল সার্কিটে যে ডিফারেন্সিয়াল সমীকরণগুলি আসবে তা সহজেই বীজগাণিতিক সমীকরণে রূপান্তরিত হতে পারে এবং আমরা সহজেই এটি সমাধান করতে পারি সুতরাং ল্যাপলাস রূপান্তরটি আমাদের সার্কিটের মোট প্রতিক্রিয়া সরবরাহ করতে সক্ষম যা প্রাকৃতিক এবং বলপূর্বক প্রতিক্রিয়া উভয় নিয়ে গঠিত এবং এটি একটি একক ক্রিয়ায় আসে এখন আমরা কীভাবে ল্যাপলাস রূপান্তর সংজ্ঞায়িত করব ল্যাপলাস রূপান্তরকে F দ্বারা চিহ্নিত করা হয় বা বলা হয় s কি s একটি জটিল চলরাশি এবং s σ jω এখন এক্সপনেন্ট এর আর্গুমেন্ট st হল মাত্রাবিহীন সেটা এখানে দেখলেই বোঝা যায় t হল সময় ডোমেন তাই ফ্রিকোয়েন্সিটির মাত্রা হবে s তাই st মাত্রাবিহীন হয়ে যায় সুতরাং s এর একক হল সেকেন্ড এর অনোন্যক এখন সমীকরণে ল্যাপ্লাস ট্রান্সফারের সংজ্ঞাতে সীমাটি 0 ইঙ্গিত করে সময়টি t 0 এর ঠিক আগে কথা বলা হচ্ছে সুতরাং এটি নিশ্চিত করে যে সার্কিটটির স্যুইচ অন এবং স্যুইচ অফ করার মতো ঘটনা এখানে আনতেই হবে তার অর্থ হল যে স্টেপ প্রতিক্রিয়া বা ইম্পালস প্রতিক্রিয়ার মতো সিঙ্গুলারিটি ফাংশনগুলি এই সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে এটি সিঙ্গুলারিটি ফাংশনগুলির মতো ফাংশনগুলিকে গুছিয়ে রাখবে যা t 0 সময়ে অসন্তত হতে পারে সুতরাং আমরা ল্যাপলাস রূপান্তর সম্পর্কে কী বলতে পারি আমরা বলতে পারি যে ল্যাপলাস রূপান্তরটি সময় ডোমেন থেকে জটিল ফ্রিকোয়েন্সি ডোমেইনে ফাংশন f এর সমাকল রূপান্তর ছাড়া আর কিছুই নয় এবং যা F দিয়ে প্রকাশিত এখন যদি ধরে নেওয়া হয় যে সমীকরণে t 0 সময়ে f উপেক্ষা করা হবে তার মানে গাণিতিক ভাবে ইউনিট স্টেপ ফাংশন দিয়ে একটা ফাংশনএর গুণফল উপস্থাপন করা হয় সুতরাং আপনি কি লিখতে পারেন f কে একটা ইউনিট স্টেপ ফাংশন এর সাথে একত্রিত করা যায় সুতরাং আপনি কেবল f u লিখতে পারেন বা t 0 সময়ে সময়ের জন্য f বলতে পারেন এখন এই সমীকরণে দেখা যাচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে শুরু হয়ে অসীমের দিকে চলে সুতরাং এর অর্থ হল যে এটি একতরফা যা একরৈখিক ল্যাপলাস রূপান্তর এখন যদি উভয় পক্ষে দ্বিপক্ষীয় রূপান্তর পেতে হয় তবে ∞থেকে ∞ অবধি F কে সমাকলন করতে হবে এই ক্ষেত্রে

এখন ফাংশন f এর সমস্ত বিন্দুতে ল্যাপলাস রূপান্তর নাও হতে পারে সুতরাং f এর জন্য একটি ল্যাপলাস রূপান্তর করার জন্য সমাকলন করতে হবে যা দেখা যাচ্ছে যে হয় এটার একটা সসীম মান থাকবে বা এটা অভিসারি হবে এখন এক্সপ্রেশনটিতে s এর মান বসানো হলে তা হবে এখন হবে কীভাবে কারণ এটি ইউলারের আইডেন্টিটি Eulers identity সহজেই লেখা যায় e− jωt cos ωt − j sin ωt সুতরাংএর মডিউলাস নিলে এটি হয়ে যাবে সুতরাং বলা যাবে t এর যেকোন মানের জন্য এর অর্থ যে কোনও জায়গায় এটির সসীম মান থাকবে এটি নেওয়া যেতে পারে এক্সপ্রেশানের বাম অংশটি হবে এবংসমাকলন সসীম হবে তাই এই এক্সপ্রেশানের মান অসীমের কম হবে এবং এটি সিগমার বাস্তব মানের জন্য প্রযোজ্য ধরে নেওয়া যাক যে σ এর মান σc সুতরাং এর সাহায্যে ল্যাপলাস রূপান্তরের কেন্দ্রাভিসারি অঞ্চলের মান পাওয়া যাবে এটা বলা যেতে পারে যে s এর বাস্তব অংশ অর্থাৎσ σc কেন্দ্রাভিসারি অঞ্চলের সমাধানের জন্য প্রযোজ্য সুতরাং জটিল তলে এই বিশেষ অবস্থাটি দেখলে বোঝা যাবে σ x অক্ষ এবং ω y অক্ষ বরাবর পরিবর্তনশীল সুতরাং σc হল সীমানা শর্ত সুতরাং c কে কনভারজ করতে এই রাশিমালার সমাধান σc এর বেশি হবে সুতরাং σc এর ডান দিকে সমাধান থাকলে বলা যাবে যে ল্যাপলাস রূপান্তর বিদ্যমান হবে বাম দিকের অবস্থানের জন্য সমাধান কনভারজ করবে না সুতরাং আপনি বলবেন যে ল্যাপলাস রূপান্তরটি বিদ্যমান নয় তবে আমরা কী বলতে পারি F এর মডিউলাস যদি অসীমের চেয়ে কম হয় এর অর্থ হল সমাধানটি বিদ্যমান এবং এই অঞ্চলের বাইরের অংশের জন্য সমাধানটি কনভার্জ হবে না এবং সেই কারণেই সেই নির্দিষ্ট অঞ্চলে ল্যাপলাস ট্রান্সফর্মের অস্তিত্ব থাকবে না এরপরে বিপরীত ল্যাপলাস ট্রান্সফর্ম বের করতে হবে এবং বিপরীত ল্যাপলাস রূপান্তরটি হবে সুতরাং বিপরীত ল্যাপলাস রূপান্তরটি বের করার জন্য সরলরেখার দিকে সমাকলন করা হয় সুতরাং এটি σ1 jω −∞ ω ∞ সুতরাং এটা দেখা যাবে যে কোনও σ1 এর জন্য আবার সমাকলনটি এই নির্দিষ্ট লাইন বরাবর সঞ্চালিত হবে সুতরাং আমরা বলতে পারি fএবং F ল্যাপলাস ট্রান্সফর্ম জোড় হিসাবে বিবেচিত সুতরাং এর অর্থ হল fএবং Fএর মধ্যে ওয়ান টু ওয়ান যোগাযোগ রয়েছে এবার কয়েকটি উদাহরণ নেওয়া যাক যাতে ধারণাটি পরিস্কার হয় প্রথমটি হল ইউনিট স্টেপ ফাংশন যাতে এটি হয় 𝑢 𝑡 এখন আমাদের ইউনিট স্টেপ ফাংশনের ল্যাপলাস ট্রান্সফর্ম বের করতে হবে দেখাই যাচ্ছে এটি হল ইউনিট স্টেপ ফাংশন ইউনিট স্টেপ ফাংশনের মান 1 হয় যখন সময় t 0 হয় এবং এর মান 0 যখন সময় t0 হয় সুতরাং যখন ল্যাপলাস ট্রান্সফর্ম জানতে চাওয়া হয় তখন এই এক্সপ্রেশান টি ব্যবহার করা হবে এখন 0 এর জন্য এই মানটি হবে 1 সুতরাং কেবল সীমা পরিবর্তন করতে হবে সুতরাং এটি এখন 0 থেকে ∞ হয়ে যাবে এবং কেবলমাত্র সমাকলন করতে হবে 𝑒−𝑠𝑡 কে সমাকলন করলে পাওয়া যাবে এখন সীমা বসালে ল্যাপলাস রূপান্তর হবে 1s সুতরাং ইউনিট স্টেপ ফাংশনের জন্য ল্যাপলাস ট্রান্সফর্ম হবে 1s এখন a 0 এর জন্য এক্সপনেনশিয়াল ফাংশন 𝑒−𝑎𝑡𝑢𝑡 তে অবশ্যই ফাংশনের মান বসাতে হবে এই ইন্টিগ্রেশনে ফাংশনের মান বসিয়ে সমাধান করলে আমরা আউটপুট পাই 1 𝑎 s এখানেও 0 থেকে ∞ এর মধ্যে সমাকলন করতে হবে কারণ ইউনিট স্টেপ ফাংশনটির মান হয় 1 0 থেকে ∞ পর্যন্ত সুতরাং 𝑒−𝑎𝑡𝑢𝑡এর ল্যাপলাস রূপান্তর হবে 1 𝑠 𝑎 এখন তৃতীয় ফাংশনটি হল ইউনিট ইমপালস ফাংশন এখানে ইউনিট ইম্পালস ফাংশন দেখা যাচ্ছে ইউনিট ইম্পালস ফাংশনটির শর্তটি আমরা আগেই আলোচনা করেছি যে মানটি হবে

কারণ এই নির্দিষ্ট ইউনিটের স্টেপ ফাংশান এর জন্য ক্ষেত্রফল হবে 1 এবং সীমা ∞ থেকে ∞ এর পরিবর্তে 0 থেকে 0 হবে কারণ বাকী কারণ গুলোর জন্য 𝛿𝑡0 হবে এটি আমরা জানি সুতরাং যদি এই জ্ঞান প্রয়োগ করে 𝛿𝑡 এর ল্যাপ্লাসের মান বের করা হয় এটা 𝑡0 ছাড়া সব মানের জন্য 0 হবে তাই শেষ পর্যন্ত e0 এ সমাকলনের মান হবে 1 সুতরাং ইউনিট ইমপালস ফাংশনের ল্যাপলাস হবে 1 এখন যে ফাংশান টা দেখবো তা হল f sin ωtu sin ফাংশনটির ক্ষেত্রে ল্যাপলাস বলা যেতে পারে 0 থেকে ∞ এর মধ্যে সমাকলন করতে হবে এটি হল এমন একটি রাশি যা sin ωt তে সংযুক্ত একটি একক স্টেপ ফাংশন এর অর্থ হল সীমা 0 এর পরিবর্তে 0 থেকে ∞ তে সীমাবদ্ধ বলা যায় কারণ সেই সময়ের জন্য ফাংশনটিতে কেবল sin ωt এর মান থাকবে অন্যথায় ফাংশন এর মান 0 তাই কি লেখা যায় 𝐹 𝑠 ℒ sin 𝑤𝑡 এই sin ωt পদটিকে এক্সপনেনশিয়াল রূপে লেখা যেতে পারে হিসেবে এখন 12𝑗 বের করা যেতে পারে কারণ এটি ধ্রুবক এবং একত্রিত করলে এক্সপ্রেশানটি পাওয়া যাবে এক্সপনেন্ট হিসেবে যা হল এখন এক্সপ্রেশানের মান পরিমাপ করা যাবে 𝑒 − 𝑎𝑡𝑒 − 𝑠𝑡𝑑𝑡 1𝑠 𝑎 সুতরাং আমরা একই জিনিস ব্যবহার করব এর ল্যাপলাস হয়ে যাবে একইভাবে sin ωt এর পরিবর্তে cos ωt হলে এক্সপ্রেশান হিসেবে পাওয়া যাবে ইন্টিগ্রেশন সমাধান করে এবং cos ωt এর মান বসালে এক্সপ্রেশান টি সেই ক্ষেত্রে পরিবর্তিত হবে এবং সমাধান করা যাবে এখন ল্যাপলাস ট্রান্সফর্মের কয়েকটি বৈশিষ্ট্য দেখা যাক এই ল্যাপ্লাস রূপান্তরের বৈশিষ্ট্যগুলি সরাসরি সমাকলন পদ্ধতি ব্যবহার না করেই এই জোড়গুলি পেতে সহায়তা করে সুতরাং এটিই প্রাথমিক এক্সপ্রেশান যা শুরু হয়েছিল ℒ𝑓𝑡𝐹𝑠 থেকে সুতরাং ল্যাপলাস ট্রান্সফর্ম বের করার জন্য বিভিন্ন বৈশিষ্ট্য সরাসরি ব্যবহার করা যাবে ফাংশনটির সমাকলন করার পরিবর্তে এবার দেখা যাক এই বৈশিষ্ট্যগুলি কী প্রথমটি হল লিনিয়ারিটি f1 এবং f2 এর ল্যাপলাস রূপান্তরটি হল F1এবং F2 সুতরাং আমরা বলতে পারি যে ℒ𝑎1𝑓1𝑡 𝑎2𝑓2𝑡𝑎1𝐹1𝑠 𝑎2𝐹2𝑠 যেখানে a1 এবং a2 ধ্রুবক এটি ল্যাপলাস রূপান্তরের লিনিয়ারিটি ধর্ম দেখাচ্ছে এবার হবে স্কেলিং সুতরাং F যদি f এর ল্যাপলাস রূপান্তর হয় তবে 𝑓 𝑎𝑡 এর ল্যাপলাস বের করা দরকার এবার এটি সমাধান করা যাক ℒ 𝑓 𝑎𝑡 যেখানে a একটি ধ্রুবক এবং a ০ x at dx a dt বসালে 𝑐 হবে x এর মান বসিয়ে 𝑎𝑡 এর মানকে প্রতিস্থাপন করা হবে সুতরাং 𝑓 𝑎𝑡 হয়ে যাবে 𝑓 𝑥 এবার 𝑒 − 𝑠𝑡 হয়ে যাবে 𝑒 − 𝑥 𝑠⁄𝑎 এবং dx a dt হবে সুতরাং ℒ 𝑓 𝑎𝑡 এখন এই দুটি সমীকরণের তুলনা করলে ল্যাপলাস ট্রান্সফর্মের স্ট্যান্ডার্ড সংজ্ঞা পাওয়া যাবে এর অর্থ হল যে কেবল প্রতিস্থাপন করলেই চলবে তাই উভয়কে s দিয়ে প্রতিস্থাপন করলেই উভয় সমান হবে সুতরাং এটা বলা যেতে পারে যে যখন আমরা ল্যাপলাস ট্রান্সফর্মের সংজ্ঞাকে তুলনা করি তখন এটা হবে s স্ট্যান্ডার্ড সংজ্ঞা হিসেবে কেবলমাত্র s কে s a দিয়ে আর ডামি ভেরিয়েবল t কে x দিয়ে প্রতিস্থাপন করা যাবে সুতরাং আপনি যখন উভয়ের তুলনা করেন কেবল এটি বলা যেতে পারে সুতরাং এটি পাওয়া গেছে 1 a হল ধ্রুবক যাতে আপনি এটি ব্যবহার করতে পারেন এখন এই দুটি তুলনা করলে বোঝা যাবে একমাত্র পার্থক্যটি হল কেবল s কে s a দিয়ে প্রতিস্থাপন করা সুতরাং উভয় সমীকরণকে ভিজ্যুয়ালাইজ করে এই সাধারণ তুলনার সাথে এটি বলা যেতে পারে

সুতরাং এই নির্দিষ্ট শর্তটি ব্যবহার করে আপনি বলতে পারেন তবে আমরা স্কেলিং বলে থাকি এখন ল্যাপলাস ট্রান্সফর্মের আরেকটি ধর্ম টাইম শিফট দেখা যাক সুতরাং যদি F 𝑓𝑡এর ল্যাপলাস রূপান্তর হয় তবে ℒ 𝑓 𝑡 𝑎 𝑢 𝑡 𝑎 নির্ণয়ে কেবল ল্যাপলাস রূপান্তরের সংজ্ঞাটি ব্যবহার করা যেতে পারে সুতরাং পাওয়া যাবে এখন t a এর জন্য ut − a 0 এবং t a এর জন্য ut − a 1 অতএব এই ধর্মটি ব্যবহার করলে সমাকলনটি হবে এখন ধরে নেওয়া যাক x হল আরেকটি চলরাশি যেখানে x t a তাহলে dx dt এবং t x a হবে এবার t → a x → 0 এবং t → ∞ x → ∞ সুতরাং এই শর্তাদি ব্যবহার করে সহজভাবে বলতে পারবেন যে আপডেটেড সমাকলন হবে এখন দেখা যাচ্ছে 𝑒 − 𝑎𝑠 এই এক্সপ্রেশনটি হল ধ্রুবক সুতরাং আপনি এটি নিতে পারেন যা পড়ে থাকলো তা হল যা 𝑓𝑥 ফাংশনটির ল্যাপলাস রূপান্তর ছাড়া আর কিছুই নয় সুতরাং এটি সংজ্ঞার সাথে তুলনা করলে সহজেই বলা যায় যে এটা 𝑓𝑥 এর ল্যাপলাস রূপান্তর এটা বলা যায় যে এর ল্যাপলাস রূপান্তরটি হবে s সুতরাং অবশেষে যা পাওয়া যায় তা হল এটিকে টাইম শিফট বলা হয় যার অর্থ যদি কোনও ফাংশন a দিয়ে সময় বিলম্বিত হয় তবে ফলস্বরূপ s ডোমেন সরাসরি ফাংশনের ল্যাপলাস রূপান্তরকে গুণ করে দেবে ডিলে 𝑒−𝑎𝑠 ছাড়াই যদি ফাংশানে একটি সময় বিলম্ব থাকে তবে কেবল ল্যাপলাস রূপান্তরকে 𝑒 − 𝑎𝑠 দিয়ে গুণ করতে হবে এবং তারপরে কোনও ফাংশনের ল্যাপলাস রূপান্তর পাওয়া যাবে যা কিছু ধ্রুবক মান a দিয়ে সময়ের সাথে বিলম্বিত সুতরাং এই বিশেষ ধর্মকে ল্যাপলাস রূপান্তর এর সময় বিলম্ব বা সময় শিফট ধর্ম বলা হয় একটা উদাহরণ নেওয়া যাক ℒ cos ωt এখন ℒ cos ω এর সমাধান কি হবে এটা হবে এবার বক্তব্যটি শেষ করবো আমরা পরবর্তী বক্তব্যে আমাদের আলোচনা চালিয়ে যাব যেখানে আমরা ল্যাপলাস ট্রান্সফর্মের আরও কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব